প্রফেসর 1 আমি কি আপনাকে চিনি হাই আমি বালা প্রফেসর 2 আরে আমি অশ্বিন প্রফেসর 1 আমি আপনাকে ঠিক মনে করতে পারছিনা আপনার ভ্রমণ কেমন হলো প্রফেসর ভ্রমণটি দুর্দান্ত ছিল আমি চলে যাওয়ার পর ঠিক 8 সপ্তাহ হয়ে গেছে ডিজাইন থিংকিং কোর্সটি কেমন হয়েছে আপনারা কি করলেন আপনারা ভ্রমণ করেছেন না আপনারা ডিজাইন থিংকিং সম্পর্কে ভেবেছেন তাহলে দেখে মনে হচ্ছে কাজগুলো ভালোই হয়েছে প্রফেসর 1 হ্যাঁ প্রফেসর 2 আমার একটা আইডিয়া আছে প্রফেসর 1 দয়া করে বলুন প্রফেসর 2 অনেক মানুষ চারিদিক থেকে এটা শুনছে ঠিক তারা সম্ভবত অনেক কিছু শিখেছে এটা ভালো হবে না কি যদি আমরা তাদের কিছু জনকে এখানে নিয়ে আসি একটি সামনাসামনি কর্মশালা করি এবং আসলে তাদের কিছু করতে বলি প্রফেসর 1 এটা ভীষণ ভালো একটা প্রস্তাব সত্যিই ভীষণ ভালো তাহলে তুমি তাদের কি করতে বলছো প্রফেসর 2 সুতরাং তোমরা যদি এই ধারণাগুলির মধ্যে কিছু বাস্তবায়নের চেষ্টা করতে এবং একটি সামনাসামনি ডিজাইন থিংকিং কর্মশালায় অংশ নিতে আগ্রহী হও তাহলে আমাদের যা করা উচিত তা হল প্রথমে একটি 2 পৃষ্ঠার লেখা একটি 2 পৃষ্ঠার প্রস্তাব যেখানে তোমরা মনে করো এমন কিছু যা তোমরা একটি ডিজাইন থিংকিং পদ্ধতি ব্যবহার করে ডিজাইন করতে চাও তোমরা এটা কি তা বর্ণনা করো এবং তোমরা বর্ণনা করো যে তোমরা কীভাবে সেই বস্তু বা ধারণাটি ডিজাইন করার জন্য একটি ডিজাইন থিংকিং পদ্ধতি ব্যবহার করবে ঠিক আছে সুতরাং তোমরা যে ধারণাগুলি শুনেছো তা কীভাবে ব্যবহার করতে পারো সে সম্পর্কে একটি 2 পৃষ্ঠার প্রস্তাব নিয়ে এসো এই কোর্সে কিছু ডিজাইন করার জন্য এবং তার উপরে একটি পৃষ্ঠার প্রেরণামূলক সারসংক্ষেপ যোগ করো কেন তোমরা সামনাসামনি কর্মশালায় আসতে চাও তাই যদি তোমরা আমাদেরকে এমন একটি 2 পৃষ্ঠার প্রস্তাব পাঠাতে পারো যে তোমরা ডিজাইন করতে চাও এবং তোমরা কেনো একটি সামনাসামনি কর্মশালায় আসার জন্য অনুপ্রাণিত হচ্ছো সে বিষয়ে একটি এক পৃষ্ঠার লেখা লিখতে পারো তাহলে আমরা তোমাদের কয়েকজনকে একটি সুবিধাজনক জায়গায় আমন্ত্রণ জানাবো এবং আমরা আসলে একটি সামনাসামনি কর্মশালা করবো যেখানে আসলে তোমরা ডিজাইন থিংকিং তত্ত্বকে অনুশীলনে পরিণত করতে পারো প্রফেসর 1 এবং এর জন্য কি কোনো সময়সীমা আছে প্রফেসর 2 হ্যাঁ আমার মনে হয় তারা দু সপ্তাহের মধ্যে এগুলো জমা দিয়ে দিতে পারবে প্রফেসর 1 দু সপ্তাহ যদি তারা আমার মতো হয় তাহলে কি হবে প্রফেসর 2 ঠিক আছে আজ থেকে 4 সপ্তাহ সুতরাং তোমাদের আজ থেকে 4 সপ্তাহের সময়সীমা রয়েছে অনুগ্রহ করে আমাদের একটি দুই পৃষ্ঠার প্রস্তাব এবং এক পৃষ্ঠার প্রেরণামূলক বিবৃতি পাঠিয়ো এবং আশা করি আমাদের তোমাদের কয়েকজনের সাথে দেখা হবে যাতে আমরা ডিজাইন থিংকিং বিষয়ে সামনাসামনি কর্মশালা করতে পারি প্রফেসর 1 ধন্যবাদ আমরা অপেক্ষায় থাকবো প্রফেসর 2 আমরা অপেক্ষায় থাকবো